চলো আমরা শুরু করি আমরা নিয়ম ভিত্তিক সিস্টেম দেখছি যেমনটি আমরা আগে আলোচনা করেছি নিয়ম ভিত্তিক সিস্টেমে প্রোগ্রামের অংশ যদি আপনি এটিকে কল করতে চান তা নিয়মের সেট হিসাবে লেখা হয় এখন এই নিয়ম সব ধরনের জিনিস করতে পারে সাধারণ প্রোগ্রামিং এ আপনি যা করবেন তা তারা করতে পারে উদাহরণস্বরূপ একটি অ্যারে বাছাই করুন এবং আমরা যা বলতে চাই তা মূলত বিশেষজ্ঞ জ্ঞান হিসাবে এই জাতীয় জিনিসগুলি আয়ত্ত করার ক্ষেত্রে তারা যন্ত্রের মাধ্যমে করতে পারে সুতরাং আমরা একজন ডোমেন বিশেষজ্ঞকে ধরি এবং বিশেষজ্ঞের কাছ থেকে জ্ঞান অর্জনের চেষ্টা করি এবং এটিকে নিয়মের আকারে রাখি সুতরাং আপনি একটি সিস্টেমে বিভিন্ন ধরণের নিয়মগুলি মিশ্রিত করতে পারেন এই কারণেই 70 এবং 80 এর দশকে এটি বিশেষজ্ঞ সিস্টেমের ডোমেন হিসাবে পরিচিত ছিল বিশেষজ্ঞদের কাছে যাওয়া এবং তাদের কাছ থেকে তাদের জ্ঞান অর্জন করা অনেকটা অনুশীলনের মধ্যে ছিল তারা জ্ঞান অর্জনের জন্য পুরো অনুশীলনটি ছিল যেখানে তাদেরকে কীভাবে বিশেষজ্ঞের সাথে কথা বলতে হয় এবং কীভাবে তাদের কাছ থেকে জ্ঞান আহরণ করতে হয় তার প্রোটোকল থাকে এবং তারপরে এটিকে নিয়মের আকারে রাখতে হবে অবশেষে যেমনটি আমি আমার শেষ ক্লাসে বলেছিলাম এই প্রযুক্তি এই সমস্ত কিছুতে স্থিতিশীল হয়েছে যা ব্যবসায়িক ব্যবহারকারীদের মধ্যে বেশি জনপ্রিয় কারণ ব্যাঙ্ক এবং অন্যান্য সংস্থার ব্যবহারকারীরা তারা ব্যবসায়িক নিয়ম হিসাবে যাকে বলে তা খুব সহজ ভাষায় প্রকাশ করতে সক্ষম এবং বাকি প্রোগ্রামগুলি মূলত অন্যান্য সমস্ত কিছুর যত্ন নেয় আপনি মনে রাখবেন যে একটি নিয়ম ভিত্তিক সিস্টেম নিয়মের সেট নিয়ে গঠিত যাকে আমরা একটি কার্যক্ষম মেমরি বলি যা মূলত ডেটা এবং একটি ইনফারেন্স ইঞ্জিন ধারণ করে ইনফারেন্স ইঞ্জিন হল একটি প্রোগ্রাম যার কাজ হল নিয়মগুলি নির্বাচন করা এবং সেগুলিকে ডেটাতে প্রয়োগ করা এবং অপরিহার্যভাবে বারবার তা করা সুতরাং আমরা দেখেছি যে এটি যা করে তা হল এটি একটি প্রক্রিয়া তিন স্তরের প্রক্রিয়া আমাদের মিল আছে কি মিল এটায় ইনপুট লাগে সুতরাং এটি একটি নিয়ম ভিত্তিক সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এটি যা করে তা হল এটি একটি কার্যকরী মেমরিকে একটি ইনপুট হিসাবে নেয় এবং এটি নিয়মের সেটটিকে ইনপুট হিসাবে নেয় এবং আমরা যাকে কনফ্লিক্ট সেট হিসাবে বলি তা উত্পাদন করে তাই এইটি কি করছে আপনার মনে থাকবে যে প্রতিটি নিয়মের আকার প্যাটার্ন 1 প্যাটার্ন 2 প্যাটার্ন n এবং অন্য দিকে কিছু ক্রিয়া থাকবে কর্মগুলো ছিল যেমন আমরা আগে আলোচনা করেছি হয় নতুন ডেটা উপাদান তৈরি করা বা কিছু মুছে ফেলা সুতরাং আপনি যদি এই প্যাটার্নগুলি দেখেন তবে এটিই ডেটা মেলানোর জন্য ব্যবহৃত হয় আপনি যদি একসাথে সংগ্রহ করেন সমস্ত নিয়ম থেকে সমস্ত প্যাটার্ন তাহলে আপনার কাছে প্যাটার্ন 11 প্যাটার্ন 12 প্যাটার্ন থাকবে আসুন আমরা ধরি 31 প্যাটার্ন 32 থাকবে সুতরাং আমাদের কাছে প্যাটার্নগুলির একটি সম্পূর্ণ তালিকা থাকবে এবং এই কাজের মেমরিটি হল একটি সজ্জিত সেট যেটা টাইম স্ট্যাম্প এর হিসেবে সাজানো সুতরাং এই সব হল কার্যকরী মেমরি উপাদান মেলানোর ক্ষেত্রে যেহেতু আমরা সম্পূর্ণ করতে চাই প্রতিটি প্যাটার্নকে অবশ্যই প্রতিটি কাজের মেমরি উপাদানের সাথে তুলনা করা উচিত কারণ আপনি নিয়মের সমস্ত উদাহরণ তৈরি করতে চান যেগুলো মিলছে শুধু একটি উদাহরণ নয় সুতরাং প্রতিটি প্যাটার্নকে প্রতিটি কাজের মেমরি উপাদানের সাথে তুলনা করতে হবে এবং ঐটির জন্য এটি করা উচিত সুতরাং এটি একটি কাজ যা মানুষ ছাড়াই সম্পন্ন করা হয় এটি একটি কনফ্লিক্ট সেট তৈরি করে কনফ্লিক্ট সেট হল একটি টাইম স্ট্যাম্প সহ নিয়মের একটি তালিকা বা নিয়মের দৃষ্টান্ত যেমন 1 2 3 এবং আরও কিছু ডেটার টাইম স্ট্যাম্প তারপর কাজ হল সেই ম্যাচিং নিয়মগুলির মধ্যে কোনটি নির্বাচন করা যা আমাদের ফায়ার করতে হবে আমরা কয়েকটি দ্বন্দ্ব সমাধানের কৌশল নিয়ে আলোচনা করেছি যেমন নির্দিষ্টতা এবং নতুনত্ব এবং অর্থবোধ বিশ্লেষণ ইত্যাদি সুতরাং এটিকে সমাধান নামক একটি বিভাগে দেওয়া হয় যা তার ডেটা সহ কনফ্লিক্ট সেট থেকে একটি নিয়ম নির্বাচন করে এবং তারপর এটি নিয়ম প্লাস ডেটাতে দেওয়া হয় এবং ডেটা দ্বারা আমরা কার্যকারী মেমরি উপাদানগুলিকে বোঝাই সম্পাদন করি আপনি যদি মনে রাখেন সম্পাদনের প্রভাব হল তৈরি করা যার অর্থ নতুন ডেটা উপাদান তৈরি করা অথবা মুছে ফেলা বা অপসারণ করা এই দুটি নীতিগত প্রভাব নিয়ে আমরা আগ্রহী অন্যগুলি যেমন পড়া মুদ্রণ এবং থামানো এই দৃষ্টিকোণ থেকে অমূলক এবং তারপরে এটি একটি চক্রের মধ্যে বারবার পুনরাবৃত্তি হয় সুতরাং আমরা লক্ষ্য করেছি যে এই ব্রুট ফোর্স এর মিলের দুটি ঘাটতি রয়েছে একটি হল যে বিভিন্ন নিয়ম কিছু প্যাটার্নের দিকে তাকিয়ে থাকতে পারে তারা মূলত ব্যবহার করছে ভাগ করা হতে পারে সুতরাং উপরের জন্য এই প্যাটার্ন 1 অনেক নিয়মে থাকতে পারে প্যাটার্ন 2 ও অনেক নিয়মে থাকতে পারে কিন্তু এখানে আমরা তাদের তালিকাভুক্ত করেছি আপনি জানেন নিয়ম 1 এর প্যাটার্ন নিয়ম 2 এর প্যাটার্ন নিয়ম 3 এর প্যাটার্ন এবং তাই সুতরাং তারা একাধিক বার মিলেছে তারা এমনকি আংশিকভাবে ভাগ করা হতে পারে আমরা আজ এমন একটি উদাহরণ দেখব এমনকি যদি সেগুলি আংশিকভাবে ভাগ করা হয় তাহলে আমাদের মিলের সংখ্যা কমিয়ে আনতে পারা উচিত মনে রাখবেন যে এই প্যাটার্নগুলি ক্লাসের নাম এবং বৈশিষ্ট্য মানের জোড়া দিয়ে তৈরি প্রতিটি বৈশিষ্ট্যের জন্য একটি পরীক্ষার শর্ত রয়েছে যা সমান হতে পারে যাতে এটি অবশ্যই ডেটার সাথে মেলে বা এটি এমন কিছু হতে হবে যেমন একটি মানের চেয়ে বড় বা একটি মানের সমান নয় এবং এইরকম জিনিসগুলি হয় সুতরাং এটি একটি জিনিস যা আমরা করতে চাই আপনি অন্য যে জিনিসটি করতে চান তা হল কারণ আমরা যখন এটি বলি সমাধান পর্বে কিছু নিয়ম 3 নির্বাচন করা হয় এবং আমরা ধরি এই নিয়ম 3 এই ডেটার টুকরোগুলির সাথে মেলে আমরা 3 টুকরা তথ্য ধরি এটা সম্ভব যে যখন এই নিয়ম 3 কার্যকর হয় তখন এটি বলতে পারে এই ডেটা মুছুন সুতরাং আমাকে এখানে একটি ক্রস বসাই এই ডেটা মুছে ফেলুন এবং হতে পারে এটি বলতে পারে একটি নতুন ডেটা যোগ করুন বা আমাকে একটি শব্দ ব্যবহার করতে দিন এখানে তৈরি করুন সুতরাং আমরা শুধু এই সহজ উদাহরণ নেই আমরা দুটি উপাদান মুছে ফেলছি আসুন আমরা এই উপাদানগুলিকে ডাকি A এবং B এবং আপনি একটি তৃতীয় উপাদান যোগ করছেন যাকে আমরা মূলত C হিসাবে ডাকি এটিই একমাত্র পরিবর্তন যা আপনি একটি কাজের মেমরিতে তৈরি করছেন দুটি উপাদান সরানো হয়েছে এবং একটি যোগ করা হয়েছে সুতরাং এমন পরিস্থিতিতে আমরা যা আশা করি তা হল যে অন্যান্য বেশিরভাগ নিয়ম যা কিছু আগের পর্যায়ে ডেটার সাথে মিলে যাচ্ছে পরবর্তী পর্যায়েও তা মিলতে থাকবে আমরা আবার সব মিলিয়ে সেগুলিকে মেলানোর ঝামেলা এড়াতে চাই সুতরাং এই বিশেষ মিলের অ্যালগরিদমের এই দুটি বৈশিষ্ট্য আমরা আজ যে অ্যালগরিদমটির দিকে দেখছি তার দ্বারা দূর করা হয় এবং এটিকে বলা হয় রেটে অ্যালগরিদম এটি যেমনটি আমি আগে উল্লেখ করেছি 1979 সালে চার্লস ফোরজি তার পিএইচডি কাজের অংশ হিসাবে করেছিলেন এর উপর ভিত্তি করে তিনি OPS5 নামক ভাষাটিকে ভাগ করেন যা কিছু লোক বলে অফিসিয়াল প্রোডাকশন সিস্টেম ল্যাঙ্গুয়েজ মনে রাখবেন যে আমরা নিয়মকে প্রোডাকশন হিসাবেও ডাকি এবং সে সময় CMU তে এসব ঘটছিল আজ আমরা এই অ্যালগরিদমের বিশদ বিবরণ দেখতে চাই রেটে অ্যালগরিদম এবং এর গঠন সুতরাং আমি গত ক্লাসে যে নিয়মগুলি লিখেছিলাম সেগুলি আমাকে আবারও লিখতে দিন সুতরাং এই কার্ড খেলার নিয়ম মনে রাখবেন আমরা বলেছি এটি একটি OPS5 সিনট্যাক্স এটার মতো কিছু যদি আপনার মনে থাকে এই তালিকার প্রথম উপাদানটি হল ডেটা স্ট্রাকচারের ক্লাস নাম দ্বিতীয় উপাদান যা এই চিহ্নের সাথে হল বৈশিষ্ট্যের নাম তৃতীয় উপাদান হল বৈশিষ্ট্য নামের মান এই বৈশিষ্ট্য এবং আপনার একাধিক বৈশিষ্ট্য এবং তাদের মান থাকতে পারে যখন আমরা কৌণিক বন্ধনীতে এমন কিছু আবদ্ধ করি যা একটি ভ্যারিয়েবল এর প্রতিনিধিত্ব করে মূলত যার মানে এটি যেকোনো কিছুর সাথে মিলবে এখানে কোন ডাটা টাইপ জড়িত নেই আসুন আমরা ধরি আমাদের একটি কাজের মেমরি উপাদানও রয়েছে যা বলে দেয় কাকে খেলতে হবে সুতরাং এইটি বলে এটা কিছু প্লেয়ার P এর একটি পালা অবশ্যই এটি একটি ভ্যারিয়েবল সুতরাং এটি যে কোনও খেলোয়াড়ের জন্য প্রয়োগ করা যেতে পারে এবং কার্ড স্যুটের নাম X এবং আমরা বলছি এই তৃতীয় প্যাটার্নে একটি কার্ড রয়েছে যাও রয়েছে যখনই নিয়মের একই বাম দিকে দুটি ভিন্ন প্যাটার্নে আমাদের একই ভ্যারিয়েবল নাম থাকে তাদের অবশ্যই অভিন্নভাবে একই মানের সাথে মিলতে হবে তারা বিভিন্ন মান মেলে না সুতরাং যদি এই দলের একটি কার্ড খেলা হয় যার নাম X এবং প্লেয়ার P দ্বারা অনুষ্ঠিত হয় তারপর এই প্লেয়ার এই কার্ড খেলতে পারেন আমি ডান দিকে লিখব না কারণ আজ আমরা শুধুমাত্র অ্যালগরিদমের মিলের অংশে আগ্রহী তারপর আমরা আরেকটি নিয়ম লিখেছিলাম P সর্বোচ্চ কার্ড তাই কোনো কার্ড খেলার পরিবর্তে এখন আমার একটি ভিন্ন নিয়ম আছে যা বলে যে আপনি জানেন সেই স্যুটে সর্বোচ্চ কার্ড খেলুন সুতরাং এই 1 এবং 2 একই হবে আমি এখানে তার পুনরাবৃত্তি করব না তবে এটি 1 এবং এটি 2 এটা শুধু আমাদের জন্য কিন্তু ভাষার সিনট্যাক্সের অংশ নয় সুতরাং যাইহোক আমি এখান থেকে এটি মুছে ফেলি প্রথমটি একই ছিল তৃতীয়টি একই কার্ড এটা এই s স্যুটএর হতে হবে এটির অবশ্যই কিছু নাম থাকতে হবে কারণ আপনি সেই নামটি আউটপুটে ব্যবহার করতে চান । ধরুন এই কার্ডটি খেলুন এবং এই প্লেয়ারকে অবশ্যই ধরে রাখতে হবে যার খেলার পালা এবং এই কার্ডটির একটি র্যাঙ্ক আছে আসুন আমরা ধরি R এখন আমরা সর্বোচ্চ কার্ড খেলতে আগ্রহী সুতরাং আমাদের এই বিশেষ প্যাটার্ন এর এই অতিরিক্ত বিট তথ্য আছে স্পষ্টতই লক্ষ্য করুন যে প্যাটার্ন গুলি ক্লাসের তথ্যের যেকোনো সাব সেট নির্বাচন করতে পারে আমি এটিকে বন্ধনীতে রেখেছি এটি প্রদর্শন করার জন্য এই অবস্থা যেটা আমরা দেখছি হ্যাঁ এবং এটি নেগেটিভ চিহ্ন এটি বলা উচিত প্রথম দুটি শর্ত একই যে s স্যুটটি খেলা হচ্ছে এটি প্লেয়ার P এর পালা প্লেয়ার P এর এই স্যুটে একটি কার্ড রয়েছে যার র্যাঙ্ক হল R এবং প্লেয়ার P এর কাছে কোনও কার্ড নেই এই s স্যুটে যার র্যাঙ্ক R এর থেকে ছোট যার মানে R এর চেয়ে বেশি আমরা সেটা অনুমান করি তারপর আমরা বলব এই কার্ডটি খেলুন সুতরাং উভয় ক্ষেত্রেই আমরা এই স্যুটের এই s নামের কার্ডটি খেলব ইশ্কাপন্এর এই গোলামটি খেলুন এরকম কিছু সুতরাং আমি আপনাকে একটি তৃতীয় নিয়ম দিই আপনি যেহেতু শিক্ষিত তাই একটি তুরুপের তাস খেলবেন যখন আপনার কাছে এই জাতীয় কার্ড নেই তাহলে প্রথম শর্ত একই দ্বিতীয় শর্ত একই আমরা একটি তৃতীয় শর্ত আছে যা বলছে যে ট্রাম্প t থেকে কার্ড নিন সুতরাং আপনারা যারা তাস খেলেছেন তারা জানবেন যে একটি ট্রাম্প স্যুট বলে জিনিস আছে এবং মূলত একটি স্যুট একটি ট্রাম্প স্যুট বলার অর্থ হল যে এর কার্ডগুলি সর্বদা অন্যান্য স্যুট কার্ডের চেয়ে উচ্চতর হয় কিন্তু তারা শুধুমাত্র খেলা যাবে যখন আপনি অন্য স্যুট কার্ড না থাকে আবার আমরা এখানে একটি কার্ডের কথা বলছি সুতরাং আমি এই নাম এবং সবকিছু লিখব না কিন্তু আমি এখানে লিখব যে এই স্যুট টি ট্রাম্প অন্য সবকিছু একই হবে যে একটি কার্ড আছে প্লেয়ার P ধরে আছে যার নাম X এবং ফাঁকা আমরা এসব নিয়ে মাথা ঘামাই না তবে আমি যে স্যুটটি বেছে নিচ্ছি তা হল এই ট্রাম্প স্যুট T এবং স্যুট s নয় যা আমি এখানে বলেছি আমি এমনকি স্পষ্টভাবে বলতে পারি আমি এমনকি বলতে পারি শুধু T লেখার পরিবর্তে আমি লিখতে পারি t s এর সমান নয় কিন্তু দেখা যাচ্ছে যে এই বিশেষ উদাহরণে এটি সত্যিই গুরুত্বপূর্ণ নয় তাই আমি এটি সেভাবে লিখিনি তবে এগুলি এমন জিনিস যা আপনি মূলত শর্ত চেক করার জন্য লিখতে পারেন এবং কোনও কার্ড নেই সুতরাং এইটি অন্য রুট যা বলে যে যদি s স্যুট হয় যদি প্লেয়ারের পালা P হয় তাহলে ট্রাম্প স্যুটটি T হয় এবং এই প্লেয়ার P এর ট্রাম্প স্যুটের একটি কার্ড রয়েছে এবং তার স্যুটে কোনও কার্ড নেই যা খেলায় রয়েছে তাহলে আমরা ট্রাম্প স্যুট খেলতে পারি সুতরাং মাত্র তিনটি ভিন্ন বাম দিকে আমরা আগ্রহী এবং আমরা দেখব কিভাবে রেটে নেট এটি পরিচালনা করেছে সুতরাং রেটে নেট হল সেই কাঠামো যা রেটে অ্যালগরিদম বা রেটে অ্যালগরিদম দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয় কিছু লোক একে এটা বলে রেটে হল ল্যাটিন শব্দ যার প্রকৃত অর্থ হল নেট রেটে নেট দুটি স্তর দিয়ে গঠিত হয় আপনি এটিকে নেটওয়ার্কের মতো মনে করতে পারেন উপরে একটি বৈষম্যমূলক নেটওয়ার্ক আছে এবং আমরা কি কাঠামো আছে দেখব নীচে একটি আত্তীকরণ নেটওয়ার্ক আছে সুতরাং নেটওয়ার্কের উপরের অংশটিকে কিছু লোক যাকে প্রধানত সাজানো ডিসিশন কী বা বৈষম্যমূলক নেটওয়ার্ক হিসাবে ডাকে নীচের অংশ একসঙ্গে সংগ্রহ করে এই আপডেট করা হয় সুতরাং আপনি আত্মীকরণ বলতে কি বোঝেন যে প্রতিটি নিয়মের জন্য আমার মিলের জন্য প্যাটার্নগুলির একটি সেট প্রয়োজন এবং নীচের অংশগুলি দেখতে পাবে যে এটিতে সেই তিনটি প্যাটার্ন মিলেছে মূলত কিভাবে এটা কাজ করে এইটি মূলত এই তিনটি টোকেন শীর্ষে সন্নিবেশ দ্বারা কাজ করে সুতরাং যখন আপনি বলবেন যে আপনি এই কাজের মেমরি উপাদানটি মুছে ফেলতে চান আমরা একটি টোকেন তৈরি করি আসুন আমরা ধরি এটাকে মাইনাস a বলি বিয়োগটি ফ্যাক্টর জন্য দাঁড়িয়েছে আমরা এটি মুছে ফেলতে চাই এবং একটি এই টোকেন b যা মাইনাস b এবং এই টোকেন c এর জন্য একটি যা প্লাস c সুতরাং অ্যালগরিদম যতই অগ্রসর হচ্ছে প্রতিবারই এটি নিয়মটি ফায়ার করবে এটি কিছু পজিটিভ টোকেন এবং কিছু নেগেটিভ টোকেন তৈরি করবে এই টোকেনগুলি এখানে নেটওয়ার্কের শীর্ষে সন্নিবেশ করা হবে যা যেমনটি আমি গত ক্লাসে বলেছিলাম কাজের মেমরিতে পরিবর্তন হয় এই টোকেনগুলি কাজের মেমরিতে কী পরিবর্তন হয়েছে তা হিসাব করে কাজের মেমরি থেকে কোন জিনিসগুলি মুছে ফেলা হয়েছে কাজের মেমরিতে কী কী জিনিস যুক্ত করা হয়েছে রেটে অ্যালগরিদম যা করে তা হল কর্মক্ষম মেমরিতে পরিবর্তন করে এবং একটি সম্পূর্ণ সেটে পরিবর্তন আনে সুতরাং এখানে বিভিন্ন নিয়ম R1 R2 Rk তাহলে নেটওয়ার্ক যা আপনি কিছুক্ষণের মধ্যে আরও বিশদভাবে দেখতে পাবেন মূলত নিয়মগুলির একটি সংকলন এই নেটওয়ার্কটি আমাদের সিস্টেমে থাকা নিয়মগুলির দ্বারা সংজ্ঞায়িত করা হয় এবং এটি মূলত একটি নেটওয়ার্ক আকারে একই নিয়মগুলির একটি ভিন্ন উপস্থাপনা । কাজের মেমরি এই অংশ এই অবস্থানে বসে যা এই নেটওয়ার্কের নোড যেমনটি আমরা বিস্তারিতভাবে দেখব সুতরাং কাজের মেমরি এই ধরনের এই নেটওয়ার্কে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং আপনি কল্পনা করতে পারেন যে টোকেনগুলি উপরে থেকে নীচে প্রবাহিত হচ্ছে উদাহরণস্বরূপ ঠিক যেমন আপনি করবেন বাইনারি সার্চ কী এর খুব সাধারণ ক্ষেত্রে আপনি খুঁজে বের করতে চান এমন কোনো রেকর্ড আছে কি না যার কীর মান 17 আপনি এটিকে শীর্ষে রাখবেন এবং আপনি চেক করবেন সেই রুট নোডটি 17 এর চেয়ে বড় নাকি 17 এর কম এবং এটি এটিকে একটি শাখা নীচে পাঠাবেন আপনি এটা করতে থাকবেন অবশেষে এটি নোডটা ফিল্টার করবে যার মান 17 আমাদের ক্ষেত্রে আমরা একটি নির্দিষ্ট ধরণের টোকেন খুঁজছি কিন্তু আমরা যা খুঁজছি টোকেনগুলি আমাদের নিয়মের সাথে মেলে সুতরাং আমাদের টোকেনগুলি এই পথ অনুসরণ করবে এবং উদাহরণস্বরূপ প্রথম দুটিতে আমাদের তিনটি টোকেন প্রয়োজন সুতরাং তিনটি ভিন্ন টোকেন যদি তারা সেখানে আসে এই অংশটি শুধুমাত্র অনুসন্ধানকে দক্ষ করে তোলার জন্য ঠিক একটি সার্চ ট্রির মতো এই অংশ একসঙ্গে সংগ্রহ করতে হয় বিভিন্ন প্যাটার্ন সেট বা নিয়ম প্রয়োজন সুতরাং আপনি যদি কোনোভাবে এই টুলের জন্য তিনটি টোকেন সংগ্রহ করতে পারেন এবং তিনটি টোকেন এখানে আসে তাহলে আমরা বলব নিয়ম এক মিলছে এটি একবার মিললে এবং যতক্ষণ এই টোকেনগুলি সেখানে বসে থাকবে এটি অবশ্যই মিলতে থাকবে শুধুমাত্র যখন আমরা এই পরিবর্তনগুলি করি যদি কিছু ঘটে তবে তা কনফ্লিক্ট সেট বা এরকম কিছুর বাইরে যেতে পারে সুতরাং এই নিয়ম এই আমাদের এখানে কোথাও কনফ্লিক্ট সেট দেয় মনে রাখবেন কনফ্লিক্ট সেট এই নিয়মগুলির উদাহরণগুলির একটি সংগ্রহ প্রতিটি নিয়মের বিভিন্ন অংশের ডেটা সহ একাধিক উদাহরণ থাকতে পারে তথ্য উপাদানের শনাক্তকারী সহ এই নিয়মের উদাহরণ সংগ্রহ করি যা টাইম স্ট্যাম্প যা আমরা এখানে ব্যবহার করি তারা মিলে যাচ্ছে সুতরাং এইগুলি শনাক্তকারী তারা মূলত এই টোকেন মিট কখন ছিল আপনাকে বলে সুতরাং শুরু করার জন্য আপনি কল্পনা করতে পারেন যে আপনার কাছে যে ডেটাই থাকুক না কেন আপনি পুরো জিনিসটি নেট এ ঢুকিয়েছেন শুধু কিছু পরিবর্তন না করে পুরো কাজটির যেটি একটি সূচনা বিন্দু এবং এটি গিয়ে বিভিন্ন নিয়মের সেট বের করবে আপনি কনফ্লিক্ট সেট পাবেন তারপরে সংকল্পের মুখটি কনফ্লিক্ট সেটে সেই নিয়মগুলির মধ্যে একটি নির্বাচন করবে যে চালান এই মত কয়েকটি টোকেন তৈরি করুন এই কয়েকটি টোকেন এখানে দেওয়া হবে এবং তারা আবার এই নেটওয়ার্ক দিয়ে প্রবাহিত হবে এবং পথে কিছু পরিবর্তন করবে কিন্তু অন্যথায় মিলের বাকি অংশগুলি এই নেটওয়ার্কগুলিতে স্থির তো আসুন দেখি এই নেটওয়ার্কটি কেমন দেখায় আমি যেমন বলেছি উপরের অংশটি বৈষম্যমূলক প্রকৃতির যা বিভিন্ন ধরণের টোকেন আলাদা করার চেষ্টা করে সুতরাং আপনাকে একটি সেকুএন্সিয়াল মিল করতে হবে না এই সার্চ অ্যালগরিদমগুলির মধ্যে এটি একটি মৌলিক ধারণা প্রথম জিনিসটি যার জন্য আমরা পরীক্ষা করি একটি ক্লাস নাম সুতরাং আমরা এখানে একটি ক্লাসের নাম আছে স্যুট সুতরাং আসুন আমরা ধরি এটি রুট এবং একটি নোড আছে প্রথম নোডকে আলফা নোড বলা হয় শুধু কিছু নামকরণ আমরা যা দেখছি তাতে খেলার অ্যালগরিদমটির সাথে কিছুই করার নেই এবং আলফা নোডগুলি যা করে তা হল তাদের আছে ঠিক একজন প্যারেন্ট এবং তারা একটি নির্দিষ্ট পরীক্ষা করে এবং পরীক্ষাটি হল আমরা বাক্সে যা লিখছি এবং প্রথম স্তরে এটি একটি ক্লাসের নাম যে ক্লাসের নাম স্যুট এখানে নিয়ম কি বলছে তার উপর নির্ভর করে তাদের একাধিক চাইল্ড থাকতে পারে উদাহরণস্বরূপ এখানে আমাদের কার্ডের জন্য কিছু ভিন্ন নিয়ম আছে সুতরাং আপনার মূলত আরও চাইল্ড থাকতে পারে সুতরাং দ্বিতীয়টি ক্লাসের নাম থেকে কিছু বৈশিষ্ট্যের জন্য এখন আমাদের ক্ষেত্রে বৈশিষ্ট্যটি খেলা হয় এবং আমাদের মান শুধুমাত্র একটি ভ্যারিয়েবল সুতরাং আমাদের কাছে আসলেই অনেক কিছু নেই তবে আপনি কল্পনা করতে পারেন যে আমাদের যদি ইস্কাপনের জন্য একটি নিয়ম থাকে এবং হরতনের জন্য অন্য নিয়ম থাকে তবে আপনার এখানে ইস্কাপনের জন্য একটি শাখা থাকবে এবং এখানে হরতনের জন্য আরেকটি শাখা থাকবে এবং এই পরীক্ষাটি হবে আরো নির্দিষ্ট আপনি বলতে পারেন যে স্যুটটি ইস্কাপনের বা স্যুটটি হরতনের হয় তাহলে বাকি নেটওয়ার্ক ভিন্ন হবে আমাদের উদাহরণে আমরা শুধুমাত্র একটি ভ্যারিয়েবল আছে সুতরাং এটা কোন ব্যাপার না আমাদের একটাই আছে তারপর আসুন আমরা প্রথমে সহজ পথটি শেষ করি যেটি দ্বিতীয় শেষ নাম যা টার্ন এবং এটির শুধুমাত্র একটি মান আছে দেখুন সমস্ত নিয়মে আমাদের শুধুমাত্র একটি মান আছে P এর পালা আবার আপনি কল্পনা করতে পারেন যদি আমরা বিভিন্ন খেলোয়াড়ের মধ্যে বৈষম্য করে থাকি যদি আমরা বলি দক্ষিণের বাঁক বা উত্তরের বাঁক বা পূর্ব দিকের বাঁক যেখানে উত্তর পূর্ব দক্ষিণ পশ্চিম স্থানের নাম তাহলে এখান থেকে আমাদের বিভিন্ন শাখা বের হবে সুতরাং আবার আমাদের শুধুমাত্র একটি শাখা আছে কারণ এই ধরনের শুধুমাত্র একটি প্যাটার্ন আছে এর প্রতিটি পথ একটি প্যাটার্নএর প্রতিনিধিত্ব করে যদি আমাদের ভিন্ন ভিন্ন প্যাটার্ন থাকে যা একটু ভিন্ন হয় তাহলে তারা ভিন্ন হয়ে যাবে আপনি জানেন একটি প্যাটার্ন এইভাবে যাবে এবং অন্য প্যাটার্ন সেই পথে যাবে সুতরাং এটি একটি কাঠামোর মতো যা ট্রাই কাঠামোর অনুরূপ আপনি ট্রাই গঠন অধ্যয়ন করেছেন কিনা আমি জানি না এটা এরকম একটি সামান্য বিট সুতরাং এই সব আলফা নোড আলফা নোডের একটি প্যারেন্ট আছে এবং প্রতিটি নোডের একটি মেমরি আছে এটির সাথে যুক্ত যার মধ্যে মূলত টোকেন থাকতে পারে সুতরাং আসুন আমরা ধরে নিই যে মেমরি এর পিছনে এবং আমরা সঠিকভাবে দেখতে পারি না তারপর অন্যান্য ধরনের নোড হল বিটা নোড আমি বৃত্ত দিয়ে বিটা নোট আঁকব এবং তারা যা করবে তা হল বিভিন্ন প্যাটার্ন থেকে টোকেন একসাথে টানুন টোকেনগুলি মূলত বিভিন্ন প্যাটার্নের আমাদের উদাহরণে কোন পরীক্ষা করতে হবে না এগুলি স্বাধীন ধরণের এবং আমরা যা বলছি তা হল আমাদের এই ধরণের একটি টোকেন এবং এই ধরণের একটি টোকেন থাকা উচিত তারপর আমাদের অন্তত এই দুটি প্যাটার্ন আছে আমাদের প্রথম টুলে তিনটি প্যাটার্ন প্রয়োজন আমরা দুটি সংগ্রহ করেছি সুতরাং এই বিটা নোড হয় বিটা নোড থাকতে পারে বা যা আমরা এখানে বর্ণনা করেছি তার বাস্তবায়নে ঠিক দুটি প্যারেন্ট থাকতে পারে আমাদের দুটির বেশি থাকতে পারে তবে আমরা ধরে নিই যে এটি দুটি কাঠামোর জয়েন্টের মতো আমরা শুধুমাত্র একটি সময়ে মূলত দুটি প্যাটার্ন যোগ করছি সুতরাং যদি আমাদের তিনটি প্যাটার্ন থাকে তাহলে আমরা প্রথমে দুটি যোগ করব এবং তারপরে তৃতীয়টি এবং এইরকম বিটা নোডও একটি পরীক্ষা করতে পারে যেমন আপনি মুহূর্তে দেখতে পাবেন সুতরাং আমাকে প্রথমে এই নিয়মটি মোটামুটি করতে দিন এইটির শেষে স্পষ্টতই একটি জিনিস আমাদের প্রয়োজন কার্ড কারণ হল আমাদের ক্লাসের নাম এক এবং শেষ যা আমাদের প্রয়োজন হয় তা ট্রাম্প এটির স্যুট নামে একটি বৈশিষ্ট্য রয়েছে এবং এটির t নামক মান রয়েছে সুতরাং এই শেষ নিয়মের পাঁচটি প্যাটার্ন প্রয়োজন এক এবং দুই যা আমাদের এখানে আছে তারপর একটি প্যাটার্ন এই পথে নেমে আসবে যা সেই ট্রাম্পের পথ এবং তারপরে দুটি প্যাটার্ন এই পথে এসে যাবে সুতরাং দুটি প্যাটার্ন মূলত কার্ড সম্পর্কে কথা বলছে সুতরাং তাদের একজন বলে যে খেলোয়াড় আমি সেখানে এটি লিখিনি তবে এটি সেই প্যাটার্নের একটি অংশ এবং এই P অবশ্যই এই P এর সাথে মিলবে যেমন আপনি দেখতে পাবেন সুতরাং তাস খেলোয়াড় P স্যুট t সুতরাং আমরা এখন বলছি যে এই খেলোয়াড়ের যদি এই স্যুট t এর একটি কার্ড থাকে তবে তাকে খেলার অনুমতি দেওয়া হয় সুতরাং আমরা একটি বিটা নোড দ্বারা এই দুটি প্যাটার্ন একসাথে যোগদান করেছি এবং আমরা একটি শর্ত রেখেছি যে এই t যা এই দিক থেকে আসছে এবং এই t যা এই দিক থেকে আসছে সমান সুতরাং আমরা সমতার শর্ত ব্যবহার করছি কারণ আমরা কেবল এটি সনাক্ত করছি আমি একই ভ্যারিয়েবল নাম ব্যবহার করেছি দেখুন কিন্তু তাদের একই হতে হবে না বিভিন্ন ভ্যারিয়েবল নাম থাকতে পারে কিন্তু এই পরীক্ষা বলছে যে এই ক্ষেত্রে এটি একই তো দেখা যাক আসুন আমরা ধরি যে আমি এখানে s এই ভেরিয়েবলটি ব্যবহার করি এবং তারপরে আমাকে বলতে হবে এই s টি t এর সমান অথবা আমাকে সহজ জিনিসটি রাখতে দিন এইটি t আমরা এক মুহূর্তের মধ্যে অন্য দিকে তাকাবো সুতরাং এটি চারটি পেয়েছে তবে চারটি এই জিনিস তবে এটির এখনও একটি প্যাটার্ন দরকার যা বলে যে এটিতে এই s স্যুটের একটি কার্ড নেই। এখন আমরা একটি মিল করতে চাই যা বলে যে তার কাছে নেই বা এই জাতীয় ডেটা উপাদান নেই এখন এটি বিভিন্ন উপায়ে করা যেতে পারে মনে রাখবেন যে আমরা বলেছি যে প্রতিটি নোড মূলত একটি মেমরির সাথে যুক্ত এখন আমি শুধু কিছু প্রতীক ব্যবহার করব যা আমি দাবি করব নেগেটিভ প্রতীক এইটি পড়ার উপায় এই যে টোকেন এই পথে প্রবাহিত হবে শুধুমাত্র যদি গণনা হয় এখন এটা একটু অদ্ভুত শুধুমাত্র টোকেনের সংখ্যার গণনা হবে এই মান P সহ এবং এই মান S সহ এই পথটি দিয়ে মূলত 0 সুতরাং আপনার অবশ্যই থাকতে হবে আমি মূলত এটি সম্পর্কে কথা বলার সহজ উপায় ব্যবহার করার চেষ্টা করছি আপনি সত্যিই বলতে চান যে এই ধরনের একটি টোকেন যদি আসলে এখানে নিয়ে আসতে চান তাহলে মূলত নিয়মের উপর এর প্রভাব হবে যে এটি মিলবে না আপনি এই মত এটা চিন্তা করতে পারেন আপনি এটাকে টোকেন সংখ্যার কথা বলে মনে করতে পারেন এই টোকেন কি এই প্যাটার্ন যা বলে যে স্যুট S এর প্লেয়ার P দ্বারা ধরা কার্ড এখন যদি প্লেয়ারের এই স্যুটের তিনটি কার্ড থাকে আমরা ধরি যে আমরা ইস্কাপন সম্পর্কে কথা বলছি যদি খেলোয়াড়টির তিনটি ইস্কাপনের কার্ড থাকে তাহলে তিনটি টোকেন এখানে আসবে মূলত কারণ এটি কার্যকরী মেমরিতে থাকা উচিত এই পরীক্ষাটি কী করছে তা গণনা করা হচ্ছে এখানে কত টোকেন আসছে এবং টোকেন 0 এর বেশি হলে এটি বলবে না এই নিয়মটি ফায়ার করা যাবে না দেখার অন্য উপায় হল যে যদি একটি টোকেন এখানে আসতে চায় তাহলে এটি অবিলম্বে যে নিয়মের দিকে নির্দেশ করছে তা নিষ্ক্রিয় করবে সুতরাং যে কোনও ক্ষেত্রে আমাদের এখানে একটি জয়েন্ট দরকার এবং জয়েন্টটিকে বলা উচিত যে এই S টি এই S টির মতোই সুতরাং S হল S এর সমান আমি শুধু লিখব এবং এই P এই P এর সমান তাই এই মুহুর্তে আমরা তিনটি প্যাটার্ন দেখেছি দুটি পজিটিভ প্যাটার্ন এবং একটি নেগেটিভ প্যাটার্ন আছে সেই শাখায় আমরা দুটি প্যাটার্ন দেখেছি তাদের উভয়ই পজিটিভ প্যাটার্ন যদি সমস্ত পাঁচটি প্যাটার্ন মিলে যায় যার মানে উপযুক্ত টোকেন এখানে আসে তাহলে আমরা তাদের একসাথে যোগ করতে পারি এবং আমাদের এখানে সতর্ক থাকতে হবে সুতরাং P হল P এর সমান উদাহরণস্বরূপ এবং এটিই একমাত্র জিনিস যা আপনাকে চিন্তা করতে হবে এবং এখানে রাফ নামে একটি নিয়ম রয়েছে এখন পর্যন্ত আমরা শুধুমাত্র একটি নিয়মের জন্য নেটওয়ার্ক তৈরি করেছি যা তৃতীয় নিয়ম তৃতীয় নিয়মে পাঁচটি প্যাটার্ন রয়েছে এই এক এবং দুই এইরকম একই যে স্যুটটি খেলবে তা হল প্লেয়ার p এর পালা তৃতীয় একজন বলেছেন যে ট্রাম্প স্যুট t চতুর্থটি বলে যে খেলোয়াড়ের কাছে t এর কার্ড আছে এবং পঞ্চমটি বলে যে খেলোয়াড়ের স্যুটের কোনও কার্ড নেই যাতে মূলত S খেলা হচ্ছে সুতরাং এই তুষার কার্ড এই প্রতীকের কারণে এখানে দখল করা হয়েছে এটি প্রথম দুটি প্যাটার্ন দখল করে এবং এটি তৃতীয় প্যাটার্ন যা ট্রাম্প স্যুট যা একটি ট্রাম্প স্যুটকে সংজ্ঞায়িত করে এটি চতুর্থ প্যাটার্ন যা বলে যে প্লেয়ারের কাছে এই ট্রাম্প স্যুটের একটি কার্ড রয়েছে কারণ T সমান T এবং এখানে পাঁচটি প্যাটার্ন এখানে এসে বসবে এবং আমরা বলব এই নিয়ম এখন কনফ্লিক্ট সেটে চলে গেছে আসুন প্রথম টুলটি নেওয়া যাক যা সহজ নিয়ম এটা বলে যে এখানে স্যুট S নাম X প্লেয়ার P এর একটি কার্ড রয়েছে তাই আমি এখানে এটি বলতে পারি আমি এখানে বলতে পারি আমার আরও একটি জিনিস দরকার যার নাম দেওয়া হয়েছে সুতরাং যদি একটি প্যাটার্ন এই পথে আসতে চায় তবে এটি বলবে যে এটি প্লেয়ার P ভেরিয়েবল P দ্বারা ধারণকৃত কার্ড কিছু স্যুট যা একটি ভ্যারিয়েবল S এবং কিছু নাম যা ভ্যারিয়েবল X এবং আমি এটা এতে যোগ করতে পারি এই সঙ্গে এবং সব শর্ত রাখতে পারি যে S এর সমান S যার মানে S এই দিক থেকে আসছে যা এই দিক থেকে S আসার সমান একইভাবে এদিক থেকে আসা P এর জন্য P এর সমান P এবং আমার কাছে যে কোনো কার্ড থাকবে এখন আপনি লক্ষ্য করতে পারেন যে আমি এই মুহুর্তে একমাত্র কাজটি করেছি নিয়ম নম্বর একের জন্য এখানে এই বাক্সটি এবং এই বিটা নোডটি এখানে যোগ করা ছিল এটি আলফা নোড এবং এটি বিটা নোড এবং অন্য কিছু নয় আমাকে করতে হবে বাকি মিল এটা প্রথম প্যাটার্ন S স্যুটটি খেলা হচ্ছে দ্বিতীয় প্যাটার্ন প্লেয়ার P এর পালা ইতিমধ্যেই নেটওয়ার্কে আছে আমাকে কেবল সেখান থেকে নেতৃত্ব দিতে হবে এবং আমি ইতিমধ্যে তাদের সাথে যোগ দিয়েছি তারপর এখান থেকে এই তৃতীয় টোকেনটি নিন এবং এই মুহুর্তে আমার কাছে তিনটি টোকেন একসাথে আসছে যা আমার প্রথম নিয়ম থেকে প্রয়োজন সুতরাং এই আন্তঃচক্রের সঞ্চয় তাই বলতে গেলে একই চক্রে আমি এই নিয়ম এবং এই নিয়মটি মেলাচ্ছি তবে আমি এই নেটওয়ার্কে ভাগ করছি মিলিত কাজ যা এই নিয়মগুলির জন্য প্রয়োজনীয় শুধুমাত্র কিছু জিনিস আলাদা যা আমি মূলত আলাদাভাবে করি আপনি মধ্যম নিয়মটি নিতে পারেন আপনি দেখতে পাচ্ছেন এটি সর্বদা এখান থেকে কিছু নেয় এবং এটির জন্য স্যুট S নাম X প্লেয়ার P র্যাঙ্ক Y এর একটি কার্ড প্রয়োজন সুতরাং আমরা এখান থেকে এটি নিতে পারি আমাকে একটি ভিন্ন রং ব্যবহার করতে দিন সুতরাং আমরা এখান থেকে এটি নিতে পারি এবং র্যাঙ্ক R এর আরেকটি আলফা নোড যোগ করতে পারি আমি এখান থেকে আরও একটি নিতে পারি এবং আরেকটি আলফা নোড যোগ করতে পারি যা আপনি বলবেন R এর চেয়ে কম র্যাঙ্ক এর মনে রাখবেন R এখনও এই সময়ে একটি ভ্যারিয়েবল তারপর আমি এই R সমান R বলে তাদের একত্রিত করতে পারি তাহলে আপনি যদি এই বেগুনি অংশটি দেখতে পান তবে কী ঘটছে আমরা দুটি টোকেন সম্পর্কে কথা বলছি এই পথটি এখানে পর্যন্ত প্রবাহিত হচ্ছে আসলে আমাদের এই নামের প্রয়োজন নেই দুঃখিত সুতরাং এইটি আসলে এখান থেকে আসা উচিত স্যুট S প্লেয়ারের হাতে থাকা কার্ডটি যার নাম X এবং যার নাম R এবং কারও এটি নির্দেশ করা উচিত ছিল আমার এখানে এই নেতিবাচক নোড প্রয়োজন সুতরাং এই নিয়মে তৃতীয় প্যাটার্নটি এখান থেকে প্রবাহিত হচ্ছে প্লেয়ার P স্যুট S নাম X র্যাঙ্ক R দ্বারা ধারণ করা কার্ড এবং এটি এখানে আসছে চতুর্থ প্যাটার্ন এখান থেকে আসছে প্লেয়ার P স্যুট X দ্বারা রাখা কার্ড তারপর এটা হয় এখানে আসছে যার র্যাঙ্ক R এর চেয়ে কম কিন্তু তারপরে এখানে একটি নেতিবাচকতা রয়েছে যার মানে প্লেয়ারের উচ্চতর র্যাঙ্কের কার্ড নেই এবং এটি আমি এর সাথে একত্রিত করতে পারি P এর সমান P এবং S এর সমান S এবং আমি দ্বিতীয় নিয়ম পাব যা সর্বোচ্চ কার্ড এই নেটওয়ার্কে দেখুন আমরা তৃতীয় নিয়মের জন্য নেটওয়ার্ক তৈরি করে শুরু করেছি তারপর আমরা প্রথম নিয়মের জন্য আরও কয়েকটি প্রান্ত এবং নোড যোগ করেছি এবং তারপরে তৃতীয় নিয়মের জন্য অনুপস্থিত আরও কয়েকটি প্রান্ত যোগ করেছি সুতরাং লক্ষ্য করুন যে খেলোয়াড়দের দ্বারা ধারণ করা কার্ডগুলির জন্য শুধুমাত্র একটি শাখা নিচে যাচ্ছে যার মানে হল যে প্রতিটি কার্ড যা প্রত্যেক খেলোয়াড়ের কাছে থাকবে একটি টোকেন এই শাখার নিচে যাবে একই টোকেন আপনি যদি এখানে এই কাঠামোটি দেখেন আপনি যা বলছেন তা হল এটি স্যুট S এর এবং এটি স্যুট T এর যেখানে S এবং T ভ্যারিয়েবল সুতরাং স্পষ্টতই প্রতিটি কার্ড আমাদের ধরি এটি ইস্কাপন সুতরাং যদি এই প্লেয়ার P এর হাতে একটি ইষ্কাপনের কার্ড থাকে তাহলে টোকেনটি এখানে আসবে পাশাপাশি এটি এখানেও যাবে কিন্তু শুধুমাত্র যদি এটি এর সাথে মিলে যায় তবে এটি এই নিয়মের চার নম্বরের সাথে মিলবে অন্যথায় এটি এই নিয়মের চার নম্বরের সাথে মিলবে না এবং শুধুমাত্র যদি এটি এই স্যুটের সাথে মেলে যেটি খেলার মধ্যে রয়েছে খেলোয়াড়টি মূলত এই কার্ডটি খেলবে রেটে নেটওয়ার্ক হল একটি নেটওয়ার্ক যা নিয়মের সংকলন সুতরাং আপনার যদি এই নেটওয়ার্ক থাকে তাহলে আপনার মূলত নিয়মের প্রয়োজন নেই কারণ এটি এই নিয়মগুলি লেখার একটি ভিন্ন উপায় এখানে সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারের কাজ হল নিয়মগুলির সেট দেখতে সক্ষম হওয়া এবং এর সাথে সামঞ্জস্যপূর্ণ একটি পরবর্তী নেটওয়ার্ক তৈরি করা এটি হল প্রথম অংশ নেটওয়ার্ক তৈরি করা বা প্রোগ্রামটি কম্পাইল করা যেমন আপনি বলতে পারেন এবং তারপরে আপনি উপরের থেকে সমস্ত ডেটা রাখবেন এটি একটি বৈষম্যমূলক নেটওয়ার্কের মতো কাজ করে যদি উপাদানটিতে কাজ করা টোকেনটি ক্লাসের নাম কার্ডের হয় এটা এই পথ অনুসরণ করবে যদি এটি ক্লাস নামের হয় ট্রাম্প এটি সেই পথ অনুসরণ করবে এবং প্রতিটি পর্যায়ে এটি একটি পরীক্ষা যে এটা সন্তুষ্ট আছে এগিয়ে যেতে কল করুন এইটি বলে যে প্রভাব বিপরীত যে যদি এই ধরনের একটি টোকেন বিদ্যমান থাকে এবং এই নিয়ম ফায়ার হবে না যদি এই ধরনের কোন টোকেন এখানে না আসে তাহলে এই নিয়মটি মূলত ফায়ার হয়ে যাবে সুতরাং স্পষ্টতই আপনি দেখতে পাচ্ছেন যে এর জন্য চারটি টোকেন প্রয়োজন চারটি পজিটিভ টোকেন এবং একটি নেগেটিভ প্যাটার্ন যা এই তথ্য বলে যে সেগুলি অবশ্যই এমন কোনও টোকেন নয়। সুতরাং যদি একটি টোকেন এই পথে আসে তবে সেই নিয়মটি অক্ষম হয়ে যাবে এখন আমরা কি তা বুঝতে পারি এখানে এই চক্র ঘটতে যাচ্ছে যখনই আমরা একটি নিয়ম কার্যকর করি আমরা এই নতুন টোকেনগুলি যোগ করি এবং সেগুলিকে নেটওয়ার্কের মধ্যে নিচে পাঠাই অনেকটা যেন আমরা তাদের এখান থেকে ঠেলে দিই এবং তারা কিছুটা নিচে যাত্রা করবে সুতরাং এটা সম্ভব যে আমরা সৃষ্টি করেছি শুধুমাত্র এই তিনটি আসুন আমরা এই দুটি টোকেন ধরি এবং এই টোকেনগুলি পরে আসে বা বলা যাক আমাদের কাছে এই চারটি টোকেন রয়েছে এবং শেষটিতে আসুন আমরা ধরি যে স্যুটটি খেলা হচ্ছে তা ইস্কাপন এবং শেষ রাউন্ডে যদি প্রোগ্রামটি একটি ইস্কাপন খেলে থাকে তাহলে আমাদের কাছে একটি নেগেটিভ টোকেন থাকবে যে সেই কার্ডটি স্যুটটি খেলেছে এবং যদি সেই খেলোয়াড়টি কেবলমাত্র স্যুটের একটা কার্ড নেগেটিভ টোকেন থাকে তবে এখানে আসবে এটি পজিটিভ টোকেন বাতিল করবে যা আগে বসেছিল এবং তারপরে এই নিয়মটি অবশ্যই কনফ্লিক্ট সেটে আসবে মূলত এই টোকেনগুলিকে নীচে ফেলে দেওয়ার প্রভাব এই নেটওয়ার্কটিতে হয় কিছু নতুন নিয়ম সক্রিয় করতে বা কিছু বিদ্যমান নিয়ম নিষ্ক্রিয় করতে হয় এই সময়ে কোন প্রশ্ন আছে সুতরাং আমি আশা করব যে আমি যদি আপনাকে কিছু ডোমেনের নিয়মের একটি সেট দেই যেমনটা আমি সংজ্ঞায়িত করেছি আপনি কিছু অতীতের কাগজপত্র দেখতে পারেন উদাহরণস্বরূপ আপনি নেটওয়ার্ক তৈরি করতে সক্ষম হবেন এবং টোকেনগুলি কোথায় রয়েছে তা দেখাতে হবে অবশ্যই এখানে আমরা টোকেন তৈরি করিনি সুতরাং আমরা জানি না কোথায় টোকেন বসবে এবং এখানে প্রতিটি পরীক্ষা খুবই পরিবর্তনশীল ধরনের পরীক্ষা সুতরাং এটি এখানে টোকেন বন্ধ করবে না তবে মনে করা হচ্ছে এটি ইষ্কাপনের খেলা হয়েছিল আমরা ধরি এই নিয়ম শুধুমাত্র ইষ্কাপনের জন্য ছিল সুতরাং যদি আমার এখানে ইস্কাপন থাকে তবে যদি হরতন বা রুহিতন বা চিড়িতনের সাথে একটি টোকেন আসে তবে এটি এখানে বসবে এটা কখনই এই জায়গায় পৌঁছাতে পারবে না কারণ এই ধরণের প্রক্রিয়াগুলি মোকাবেলা করার কোনও নিয়ম নেই সুতরাং টোকেনগুলি মূলত কোথায় বসে আছে তা বলতে আমাদের সক্ষম হওয়া উচিত সুতরাং শেষ হিসাবে আমরা এই বলে শুরু করেছি যে নিয়ম ভিত্তিক সিস্টেমের এই সম্পূর্ণ ধারণাটির সমস্যা সমাধানের জন্য একটি জ্ঞানসমৃদ্ধ পদ্ধতির দ্বারা অনুপ্রাণিত হয়েছিল আমাদের আরও বলা হয় যে নিয়মগুলি উদাহরণস্বরূপ সমস্যা সমাধানকারীর দীর্ঘমেয়াদী মেমরি কারণ এটি এমন জ্ঞান যা একটি সময়ের মধ্যে অর্জিত হয় যেখানে এই কার্যকরী মেমোরির উপাদানগুলি হল সমস্যার সমাধানকারীর স্বল্পমেয়াদী মেমরি কারণ এটি সেই ডেটা যার সাথে সমস্যা সমাধানকারী যোগাযোগ করছে মস্তিষ্কের জ্ঞান সম্বন্ধীয় মডেল রয়েছে যা বলে যে এখানে আপনি স্বল্পমেয়াদী ডেটা সঞ্চয় করেন এবং এখানেই আপনি দীর্ঘমেয়াদী ডেটা সঞ্চয় করেন সুতরাং কিছু অর্থে এটি এই ধরনের যুক্তির জন্য মডেল আমরা ভাবতে পারি এর ভিন্নতা আছে উদাহরণস্বরূপ আপনি এমন একটি ভাষার কথা ভাবতে পারেন যেখানে আপনি মূলত চলতে চলতে নিয়ম তৈরি করতে পারেন এটি পরিচালনা করা কঠিন হবে কারণ এখানে আমরা যে নেটওয়ার্কটি বর্ণনা করেছি তা একটি স্ট্যাটিক নেটওয়ার্ক এবং আমরা বলেছি এটি আমাদের যে নিয়ম রয়েছে তার সংকলন আমরা কীভাবে এমন একটি পরিস্থিতি পরিচালনা করব যেখানে নিয়মগুলি নিজেরাই হতে পারে জ্ঞানের ভিত্তি থেকে যুক্ত হতে বা মুছে ফেলা যেতে পারে পরিশেষে আমার যোগ করা উচিত যে আপনার সোর নামক সিস্টেমটি সন্ধান করা উচিত যেটি এই ভাষার একটি উত্তরসূরী যেটির মধ্যে একটি রেটে নেটওয়ার্ক ব্যবহার করার এই সম্পূর্ণ ধারণা ছাড়াও এই সমস্ত ব্যবসার মধ্যে রেটে নেটওয়ার্ক একটি সূচীর মতো হয়ে গেছে আমি বলেছিলাম গতবার আমরা এটি উল্লেখ করেছি আপনি এই রুল বিজনেস ম্যানেজমেন্ট সিস্টেম বা বিজনেস রুল ম্যানেজমেন্ট সিস্টেম BRMS জানেন সুতরাং প্রচুর সফ্টওয়্যার রয়েছে যা ব্যবসা পরিচালনার জন্য বাণিজ্যিকভাবে উপলব্ধ রেটে নেটওয়ার্ক বা এর উন্নতি আমি আরও বলেছিলাম যে 4G রেটে নেটওয়ার্কের একটি নতুন সংস্করণ তৈরি করেছে যাকে বলা হয় Rete NT যা এই নেটওয়ার্কের চেয়ে 500 গুণ দ্রুততর যা আমরা এইমাত্র বর্ণনা করেছি কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের কাছে সেই নেটওয়ার্কের বিবরণ নেই কারণ এটি একটি ব্যবসায়িক গোপনীয়তা এবং এটি প্রকাশ করা হয়নি কিন্তু তারা বেশ কিছু উন্নতি করেছে গতির পরিপ্রেক্ষিতে যে রেটে নেটওয়ার্ক করা হয়েছে এটি মূলত সাধারণভাবে ব্যবসায়িক নিয়মের একটি বড় অংশ এই সোর অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের পরিবেশে আবার CMU তে জন লেয়ার্ড নামে একজন লোক দ্বারা অব্যাহত রাখা ছিল সুতরাং আপনি যদি জন লেয়ার্ডের দিকে তাকান বা আপনি যদি সোরের দিকে তাকান তবে আপনি এটি থেকে আরও তথ্য পাবেন জন লেয়ার্ডও প্রায় চার পাঁচ বছর আগে একটি পর্যবেক্ষণ করেছিলেন তিনি বলেন যে আমরা সবাই জানি যে কম্পিউটিং শিল্প কার্যত মূলত গেম দ্বারা চালিত হয় আমি বলতে চাচ্ছি বেশিরভাগ দ্রুত প্রসেসর উদাহরণস্বরূপ উন্নত কারণ লোকেরা দ্রুত গেম চায় আপনার দ্রুত জিনিস করতে সক্ষম হওয়া উচিত কিন্তু জন লেয়ার্ড যা লক্ষ্য করেছিলেন তা হল যে গেমগুলি বা অন্ততপক্ষে গেমগুলির গ্রাফিক ক্ষমতাগুলি আপনি দৃশ্যগুলি দেওয়ার ক্ষমতা জানেন যা বাস্তবসম্মত এবং চরিত্রগুলিকে ঘুরে বেড়ানোর ক্ষমতা যা দেখতে বাস্তবসম্মত চরিত্র স্যাচুরেটেড ধরনের হয় আপনি এসন ক্ষেত্রে আর এমন কোনো উন্নতি করতে পারবেন না তিনি যা বলেছেন তা হল গেমের উন্নতির পরবর্তী স্তরটি একটি উদ্ধৃতি দেওয়ার মধ্যে হবে চরিত্রের বুদ্ধিমত্তা সুতরাং যাই হোক না কেন অবতার বা যাই হোক না কেন আমাদের খেলায় যে চরিত্র আছে যদি তারা বুদ্ধিমান হয় যার মানে যদি তাদের কোন ধরণের জ্ঞান থাকে এবং তারা কিছু উপকারী কাজ করতে পারে যে ভাবতে পারে তারপর এটি মূলত গেমের আকর্ষণীয় তালিকার পরবর্তী স্তর হতে চলেছে তিনিই সেই লোক যিনি এই সোর আর্কিটেকচার এর রক্ষণাবেক্ষণ করছেন সুতরাং আপনি যারা গেমে আগ্রহী আমি নিশ্চিত আপনারা অধিকাংশ আমি আপনাকে সোর দেখার জন্য উত্সাহিত করব এবং আপনি যদি এমন একটি গেম তৈরি করতে চান যার ভিতরে বুদ্ধিমান চরিত্র রয়েছে তবে এটি একটি প্রক্রিয়া এটি একটি ভাষা যা আপনাকে অনুমতি দেয় যা OPS5 এর এক ধরনের পরবর্তী প্রজন্ম যা আপনাকে গেমের ভিতরে কোন এজেন্টের কাছে কী ধরনের জ্ঞান রাখতে চান তা প্রকাশ করতে দেয় সুতরাং আমরা এই সঙ্গে এখানে থামব পরের ক্লাসে আমি একটি ভিন্ন বিষয়ে যেতে চাই যা হল পরিকল্পনা আমরা চালু এবং বন্ধ পরিকল্পনার কথা বলেছি তবে আমরা কিছুক্ষণের মধ্যে আরো ভালো ভাবে দেখবো সুতরাং আমরা এখানে থামি